নমস্কার ইঞ্জিনিয়ারিং গণিত 2 এর বক্তৃতায় পুনরায় স্বাগত এটি হল বক্তৃতা সংখ্যা 30 এটি সংখ্যাসূচক সমাকলন এই বিষয়ের উপর সুতরাং এই বক্তৃতায় আমরা কিছু নিয়মের বিষয়ে আলোচনা করব যা একটি প্রদত্ত ইন্টিগ্রালকে সংখ্যাগতভাবে সমাকলন করার জন্য ব্যবহার করা যেতে পারে সুতরাং এখানে আমাদের ট্র্যাপিজয়েডাল নিয়ম এবং সিম্পসনের এক তৃতীয়াংশ নিয়ম রয়েছে তাই এই দুটি নিয়ম এই বক্তৃতায় আলোচনা করা হবে সুতরাং প্রথম প্রশ্নটি হল কেন আমরা সংখ্যাসূচক সমাকলন ব্যবহার করি এবং ধারণাটি হল যে অনেক ক্ষেত্রে কিছু জটিল ইন্টিগ্রাল যেমন 01e x2dx বা 0xsin dx এবং সঠিকভাবে সমাকলন করা যায় না তাই আমরা যা করি আমরা সংখ্যাগতভাবে তাদের গণনা করি বা আমরা সংখ্যাগতভাবে তাদের আনুমানিক মান নির্ণয় করি সুতরাং নিউটনের কোটস ইন্টিগ্রেশন সূত্রের Newton's Cotes integration formula ধারণা হল ইন্টিগ্র্যান্ট বা এই জটিল ফাংশনগুলিকে কিছু সাধারণ ফাংশন দ্বারা প্রতিস্থাপন করা যা সাধারণত পলিনোমিয়াল এবং আমরা জানি যে এই পলিনোমিয়ালগুলিকে সহজেই সমাকলন করা যেতে পারে সুতরাং নিউটনের কোটস ইন্টিগ্রেশন সূত্রের ধারণা হল এই f কে কিছু সাধারণ পলিনোমিয়াল দ্বারা প্রতিস্থাপন করা এবং তারপর সেই পলিনোমিয়ালগুলিকে সমাকলন করা এবং আমরা শেষ পর্যন্ত প্রদত্ত ইন্টিগ্রালের কিছু আনুমানিক মান পাব সুতরাং আমরা একটি ট্র্যাপিজয়েডাল নিয়ম হিসাবে প্রথম নিউটনের কোটস নিয়ম নিয়ে আলোচনা করব এবং যেখানে আমরা একক প্রয়োগ সম্পর্কে কথা বলব যার অর্থ প্রদত্ত ইন্টিগ্রাল abfdx আমরা শুধু a থেকে b পর্যন্ত একটি একক ইন্টিগ্রাল হিসাবে বিবেচনা করব সুতরাং এখানে abfdx এবং এই ট্র্যাপিজয়েডাল নিয়মে এই f কে ডিগ্রী 1 এর পলিনোমিয়াল দ্বারা আনুমানিক মান নির্ণয় করা হবে এবং এই হল পরিস্থিতি উদাহরণস্বরূপ আমাদের কাছে f ফাংশন দেওয়া আছে এবং আমাদের a থেকে b এই প্রান্তবিন্দু দুটি আছে সুতরাং এই প্রান্তবিন্দুগুলির মধ্যে আমরা সেই ফাংশনটি প্রতিস্থাপন করব বা আমরা এই সরল রেখার মাধ্যমে 1 ডিগ্রির পলিনোমিয়াল দ্বারা সেই ফাংশনটির আনুমানিক মান নির্ধারণ করব সুতরাং আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে যখন এই বিন্দুটি উদাহরণস্বরূপ এই a f সুতরাং এই সরলরেখাটি এই দুটি বিন্দু অতিক্রম করে আমরা abfafb fab adx পেতে পারি সুতরাং এটিকে সমাকলন করা যেতে পারে আমাদের কাছে fab afb fb a122 ab আছে যা আমরা যখন ঊর্ধ্ব সীমা প্রতিস্থাপন করি এবং তারপর নিম্ন সীমাকে প্রতিস্থাপন করি তখন এটি 0 হবে সুতরাং উচ্চ সীমা দেবে fab afb fb a122 সুতরাং এখানে আমাদের fab a12b afb fa আছে তাহলে এটি ঠিক কী এটি এই ট্র্যাপিজয়েডের ক্ষেত্রফল যা প্রদত্ত ফাংশনটিকে সরলরেখা দ্বারা প্রতিস্থাপন করে গঠিত হয় সুতরাং এই বক্ররেখার নীচের অংশে সেই প্রকৃত অঞ্চলটির ক্ষেত্রফল পাওয়ার পরিবর্তে আমরা মূলত এই ট্র্যাপিজয়েডের ক্ষেত্রফল দ্বারা সেই অঞ্চলটির আনুমানিক মান নির্ণয় করছি এবং এই নিয়মের নাম হল ট্র্যাপিজয়েড নিয়ম সুতরাং এটি একটি একক অ্যাপ্লিকেশন যেখানে আমরা a থেকে b পর্যন্ত শুধুমাত্র একটি ব্যবধান বিবেচনা করেছি কিন্তু আমরা কী করতে পারি আমরা এই ইন্টিগ্রেশনের যথার্থতা আরও উন্নত করতে পারি যদি আমরা এই ব্যবধানটিকে কয়েকটি ছোট ছোট ব্যবধানে অর্থাৎ কয়েকটি সাব ইন্টারভ্যালে বিভক্ত করি এবং তারপর প্রতিটি সাব ইন্টারভ্যালে আমরা ট্র্যাপিজয়েডাল নিয়ম প্রয়োগ করতে পারি সুতরাং সেই ক্ষেত্রে এই ত্রুটির মানটি হ্রাস করা যেতে পারে সুতরাং ঠিক এই ধারণাটিকেই আমরা এই ট্র্যাপিজয়েডাল নিয়মের একাধিক প্রয়োগ বলি এবং সেই ক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রালটিকে বিভক্ত করব আমরা এই ইন্টিগ্রালের a থেকে b এই পরিসরটিকে কয়েকটি বিন্দুতে ভেঙে দেব সুতরাং a থেকে আমরা x0x1fxdxx1x2fxdxxn 1xnfxdx এই নামে ডাকছি সুতরাং আমরা x0x1xn এ সমানভাবে ব্যবধানযুক্ত n সংখ্যক সাব ইন্টারভাল নিয়েছি যাতে এই hn হয় সুতরাং h হল দুটি বিন্দুর অন্তর্বর্তী দূরত্ব এবং এটিকে একই বা সমদূরত্ব বিন্দু রাখা হয় তাই এই দূরত্বটি যে কোনও দুটি বিন্দুর মধ্যে একই থাকে সুতরাং প্রদত্ত ইন্টিগ্রালটিকে আমরা এই n সংখ্যক ইন্টিগ্রালে বিভক্ত করতে পারি একটি হল x0 থেকে x1 তারপরে x1 থেকে x2 এবং অনুরূপভাবে আরও অনেক কিছু আমাদের কাছে xn 1 থেকে xn পর্যন্ত রয়েছে এবং এখন প্রতিটি ইন্টারভ্যালের জন্য আমরা সেই ট্র্যাপিজয়েডাল নিয়মটি ব্যবহার করতে পারি সুতরাং মূলত এখানে যদি আমরা সেই ট্র্যাপিজয়েডাল নিয়মটি প্রয়োগ করি তাহলে আমাদের আছে hfx0fx12hfx1fx22hfxn 1f2 সুতরাং এটি থাকার ফলে এখন আমরা সমাকলন করতে পারি সুতরাং আমাদের আছে h2fx02fx1fx2fxn 1fxn সুতরাং অবশেষে আমাদের সূত্রটি দেখে মনে হচ্ছে আমাদের কাছে h2fx02i1n 1ffxn আছে এখন আমরা আলোচনা করব বা আমরা ত্রুটির সূত্রটি পাব অর্থাৎ যখন আমরা এই ট্র্যাপিজয়েডাল নিয়ম দ্বারা একটি প্রদত্ত ইন্টিগ্রালের মান অনুমান করি তখন আমাদের কতটা ত্রুটি থাকে তার জন্য আমাদের কিছু উপপাদ্য প্রয়োজন একটি হল এই ওজনযুক্ত গড় মান উপপাদ্য এখানে আমরা এটিকে বলি যে যদি ab এই ব্যবধানে f এবং g সন্তত থাকে এবং এই ব্যবধানে g এর চিহ্নের কখনও কোনও পরিবর্তন না হয় তাহলে এই ওজনযুক্ত গড় মান উপপাদ্য বলে যে abfxgxdxfabgxdx যেখানে এই c এর মানটি এই ইন্টিগ্রালের মধ্যে কোথাও অন্তর্গত এবং স্পষ্টতই g সমাকলনযোগ্য হতে হবে সুতরাং এটি হল ওজনযুক্ত গড় মান উপপাদ্য যার চারপাশে আমরা ট্র্যাপিজয়েডাল নিয়মে ত্রুটির সূত্রটি বের করতে চাই দ্বিতীয় ফলাফলের জন্য আমাদের সেখানে বিচ্ছিন্ন গড় মান উপপাদ্য প্রয়োজন যা বলে যে f যদি একটি সন্তত ফাংশন হয় এবং এই xj এই a b ইন্টারভ্যালে n1 সংখ্যক বিন্দু এবং Cj n1 সংখ্যক ধ্রুবককে নির্দেশ করে এবং সবকটির চিহ্ন একই হয় তাহলে সেখানে ξ∈ab এর অস্তিত্ব আছে যাতে আমরা এই ফলাফল পেতে পারি সুতরাং j0nCjfxjfj0nCj সুতরাং এখানে ইন্টিগ্রালের পরিবর্তে এখন আমাদের কাছে একটি যোগফল আছে এবং একটি নির্দিষ্ট ক্ষেত্র আছে যে যখন সমস্ত Cj1 হয় তখন আমরা আসলে এই ফলাফলটি পেয়েছি যে 1n1j0nffξ এই ab ডোমেনে কোথাও আছে সুতরাং এখন আমরা এই ট্র্যাপিজয়েডাল নিয়মের ত্রুটির সীমা সম্পর্কে কথা বলব এবং একক অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা আলোচনা করব এবং তারপরে আমরা একাধিক অ্যাপ্লিকেশনের জন্য যাব সুতরাং আমরা ইতিমধ্যে এই ইন্টারপোলেশন থেকে জানি যে ডিগ্রী 1 এর পলিনোমিয়াল হিসাবে ফাংশন এবং এর আনুমানিকতার মধ্যে ত্রুটিটি f2 দ্বারা দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই আবার x0x1 এর মধ্যে রয়েছে যদি আমরা x0x1 এ আমাদের ইন্টিগ্রালের পরিসর সম্পর্কে কথা বলি সুতরাং এখন আমরা এই ফাংশনটি x0 থেকে x1 এর মধ্যে সমাকলন করি এবং এখানে এই t এর মান যেমন আমি বলেছি এটি x এর উপরও নির্ভর করে এবং এটি x0 এবং x1 এর মধ্যে রয়েছে কারণ সেখানে x আছে সুতরাং এই ত্রুটি স্বাভাবিকভাবেই এই x এর উপরও নির্ভর করবে সুতরাং এই t ও একটি ফাংশন যা স্বাভাবিকভাবেই x এর উপর নির্ভর করে সুতরাং এখন যদি আমরা এটিকে সমাকলন করি তাহলে আমরা এই ত্রুটিটি পাব Ex0x0hfxdx h2fx0f সুতরাং এটি হল সেই সংখ্যাসূচক মান যা আমরা পাব সুতরাং আমরা এখন দুটির মধ্যে পার্থক্যের বিষয়ে কথা বলছি সুতরাং এটি x0x0hf2dx এর সমান হবে স্বাভাবিকভাবেই এই t ও x এর উপর নির্ভর করে এটি x থেকে মুক্ত নয় সুতরাং এখন এই ইন্টিগ্রালটি থাকার ফলে আমরা শুধু লক্ষ্য করতে পারি যে x x0 সর্বদা ধনাত্মক এবং সর্বদা ঋণাত্মক সুতরাং আমরা একটি একক ব্যবধান সম্পর্কে কথা বলছি সুতরাং এটি চিহ্ন পরিবর্তন করে না এবং আমরা গড় মান উপপাদ্য ব্যবহার করতে পারি ওজনযুক্ত গড় মান উপপাদ্য যা আমরা আগে আলোচনা করেছি সুতরাং গড় মান উপপাদ্য বলে যে আমরা এই ফাংশনটি f2 আনতে পারি এবং তারপরে আমাদের কাছে f2x0x0hx x0x x0 hdx আছে সুতরাং এটি থাকার ফলে আমরা এখন x x0v প্রতিস্থাপন করে সরলীকরণ করতে পারি যার অর্থ dxdv সুতরাং এই dxdv করে আমরা এটিকে সরলীকরণ করে f20hvv hdv পাব এবং এখন আমরা এটিকে সমাকলন করতে পারি তাহলে এই ইন্টিগ্রেশনের পর আমরা কী পাব আমরা এই ব্যবধান x0x1 এর মধ্যে h312f হিসাবে এই ত্রুটিটি পাব সুতরাং এটি ট্র্যাপিজয়েডাল নিয়মের একক প্রয়োগের ত্রুটি এবং এটি h3 এর এখন আমরা একাধিক অ্যাপ্লিকেশনে ত্রুটি দেখতে পাব তাই এখন যোগ হবে তাই আমাদের প্রতিটি ধাপে ত্রুটি রয়েছে সুতরাং এই ব্যবধানটি x0x1 থেকে তারপর x1x2 থেকে ভাঙা হয়েছে এবং তারপরে অনুরূপভাবে আমাদের এখানে xn 1xn আছে সুতরাং প্রতিটি সাব ইন্টারভ্যালে আমরা ট্র্যাপিজয়েডাল নিয়ম প্রয়োগ করছি এবং তারপরে ফলস্বরূপ প্রতিটি ব্যবধানে আমাদের ত্রুটি রয়েছে সুতরাং সেই ত্রুটিটি স্বাভাবিকভাবেই হবে যা আমরা গণনা করেছি এবং যার মান i0n 1 h312f সুতরাং আমাদের i0n 1 h312f h312i0n 1fti আছে এবং এখন আমরা বিচ্ছিন্ন গড় মান উপপাদ্য ব্যবহার করব যা এইমাত্র আলোচনা করা হয়েছে সুতরাং এটি বলবে যে এখানে যোগফলের মান n গুণ হবে কারণ আমাদের h312nf এর মতো থাকতে পারে যেখানে এই t পুরো ব্যবধান ab এর মধ্যে কোথাও থাকবে সুতরাং এখন আমরা একটি সূত্র পেয়েছি যেটি বলে যে এই nhb a এর কারনে তাই আমরা এখানে E b a12h2f দিয়েছি যেখানে t থাকে a এবং b এর মধ্যে সুতরাং এই সূত্রটি থাকলে আমরা কমপক্ষে উপরের সীমা পেতে পারি কারণ এই t সঠিকভাবে জানা যায়নি তবে আমরা যা খুঁজে পেতে পারি তা হল আমরা এই ডবল ডেরিভেটিভের সর্বাধিক মান খুঁজে পেতে পারি এবং তারপরে আমরা এই প্রদত্ত আনুমানিক মানের ত্রুটির মানটি অনুমান করতে পারি সুতরাং যদি আমরা M2 নিই তাহলে আমরা পাব E তাই এই সূত্রটি আমাদের সংখ্যাগত সমাকলনে উপরের সীমা দেওয়ার জন্য আনুমানিক মান নির্ণয় করার জন্য ব্যবহার করা যেতে পারে সুতরাং আমরা এখন কিছু সংখ্যাসূচক উদাহরণ করব বা অন্তত এই উদাহরণটি দেখব সুতরাং এখানে আমরা n2 4 নিয়ে ট্র্যাপিজয়েডাল নিয়ম ব্যবহার করে নিম্নলিখিত ইন্টিগ্র্যালটিকে মূল্যায়ন করেছি সুতরাং প্রথমে আমরা 2টি ব্যবধান নেব তারপর আমরা 4টি ব্যবধানের সাথে যাব এবং তারপরে আমরা সংখ্যাসূচক মান গণনা করব আমরা সংখ্যাসূচক মানের সাথে তুলনা করব তাই এটি তুলনা করা হয় সঠিক সমাধানের সাথে সংখ্যাসূচক মান তুলনা করুন এবং তারপর অবশেষে আমরা ত্রুটির উপর আবদ্ধ ত্রুটি খুঁজে পাব ত্রুটিটি 5×10 4 এর কম হলে প্রয়োজনীয় সাব ইন্টারভালের সংখ্যাও খুঁজুন সুতরাং ত্রুটি আবদ্ধ সূত্রটি ব্যবহার করে আমরা দেখতে পাব যে আমরা অনুমান করতে পারি যে আমাদের ত্রুটি 5×10 4 এর কম হলে আমাদের কতগুলি সাব ইন্টারভালের প্রয়োজন হবে প্রথম ক্ষেত্র আমরা বিবেচনা করব যখন আমরা ব্যবধানের সংখ্যা 2 নেব যার মানে হল hb an1 0205 সুতরাং আমাদের 2টি ব্যবধান রয়েছে ব্যবধান 1 এবং ব্যবধান 2 সুতরাং সেই ক্ষেত্রে h05 এবং তারপরে আমরা এই ট্র্যাপিজয়েডাল নিয়মটি প্রয়োগ করতে পারি সুতরাংI1052f02f05f1052132×1415025833 যখন আমরা সাবইন্টারভালের সংখ্যা নিই n4 হিসাবে তাহলে তখন আমাদের h1 0414 কারণ এখন 01 ব্যবধানটি 4টি ক্ষুদ্রতর ব্যবধানে বিভক্ত সুতরাং স্বাভাবিকভাবেই এটি 14 হবে তারপর 24 তারপর আমাদের 34 এবং 1 আছে সুতরাং সেই ক্ষেত্রে আমরা এটি প্রয়োগ করতে পারি এবং আমরা I21412f02f14f12f34f1025615 পাব সুতরাং এই h05 নিতে আমাদের দুটি আছে আমাদের 025833 আছে এবং তারপর সেই h025 ছোট h নিলে আমরা 025615 পাচ্ছি এই ক্ষেত্রে প্রকৃত মান হল 025541 সুতরাং যদি আমরা এখন ত্রুটিটি গণনা করি কেবল তুলনা করার জন্য তাই প্রথম ক্ষেত্রে ত্রুটিটি 000292 দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ছোট ত্রুটি রয়েছে যা স্পষ্ট বা যা প্রত্যাশিত কারণ দ্বিতীয় ক্ষেত্রে আমরা 4টি সাব ইন্টারভাল নিয়েছি প্রথম ক্ষেত্রে আমরা মাত্র 2টি সাব ইন্টারভাল নিয়েছি সুতরাং এখানে ত্রুটি বেশি যেখানে এই ক্ষেত্রে ত্রুটি কম এবার আসি আবদ্ধ ত্রুটির বিষয়ে সুতরাং আমাদের কাছে একটি সূত্র রয়েছে যা প্রাপ্ত হয়েছে b ah212M2 যেখানে M2 হল দ্বিতীয় ডেরিভেটিভের সর্বাধিক মান সুতরাং আমাদের এই fx132x আছে আমরা দ্বিতীয় ডেরিভেটিভটিকে fx832x3 হিসাবে গণনা করতে পারি এবং এখন আমাদের এই 832x3 এর সর্বোচ্চ মানটি প্রয়োজন সুতরাং সর্বাধিক হবে যখন আমাদের সেখানে এই ন্যূনতম থাকবে সুতরাং আমাদের 827 আছে এই ডবল ডেরিভেটিভের সর্বোচ্চ মান তাই এখন আমরা ত্রুটিকে আবদ্ধ করতে পারি তাই এই সূত্র দ্বারা ত্রুটির মানটি আমরা প্রতিস্থাপন করতে পারি তাই আমাদের সেই ক্ষেত্রে b a 1 আছে সুতরাং আমাদের 112h2827 আছে সুতরাং এটি h এর উপর নির্ভর করে আবদ্ধ ত্রুটি এবং তারপরে আমরা দুটি পরিস্থিতি বিবেচনা করেছি একটি হল যেখানে আমরা h 025 নিয়েছি আবদ্ধ ত্রুটি পরামর্শ দেয় বা বলে যে ত্রুটিটি 000617 এর কম হবে প্রকৃত ত্রুটিটি ছিল 000292 সুতরাং স্বাভাবিকভাবেই সেই প্রকৃত ত্রুটি এই ক্ষেত্রে আবদ্ধ ত্রুটির চেয়ে কম যখন আমরা h025 নিই এটি এখন পরামর্শ দেয় যে ত্রুটির জন্য উপরের সীমাটি হবে 000154 বা স্বাভাবিকভাবে h05 এর চেয়ে ছোট সংখ্যা এবং এটি সেই মানদণ্ডও পূরণ করে যে প্রকৃত ত্রুটিটি এই সংখ্যার চেয়ে ছোট এখন প্রশ্নের শেষ অংশটি ছিল যে এই ত্রুটিটি প্রদত্ত থাকলে বা আমরা এই সংখ্যাটির চেয়ে কম ত্রুটি চাইলে আমাদের কী করতে হবে সুতরাং এই ত্রুটিটি পেতে বা এর থেকে কম ত্রুটি পেতে আমাদের কতগুলি সাব ইন্টারভাল থাকতে হবে যার অর্থ আমরা চাই যে এখানে এই আবদ্ধ ত্রুটি M2 এখন f এর সর্বোচ্চ সুতরাং এটি আমাদের আবদ্ধ ত্রুটি থেকে পাওয়া সর্বোচ্চ মেরিট থেকে কম হওয়া উচিত এটি প্রদত্ত ত্রুটি 5×10 4 থেকে কম হওয়া উচিত এবং আমরা কতগুলি সাব ইন্টারভালের প্রয়োজন তাও জানতে চাই সুতরাং এই h এর পরিবর্তে n দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং এখন এই অসমতা থাকার ফলে হল 1 সুতরাং আমরা এখন এই n এর উপর আবদ্ধ গণনা করতে পারি সুতরাং এই অসমতা থাকার ফলে আমরা বুঝতে পারি যে n এর মান 703 এর চেয়ে বড় বা সমান মানে এই অসমতার সাথে n এর প্রস্তাবিত মান 7 এর বেশি সুতরাং যদি আমরা উদাহরণস্বরূপ n 8 নিই তবে অবশ্যই সেই ত্রুটিটি পূরণ করা হবে অর্থাৎ এই ত্রুটির আবদ্ধ অর্জন করা হবে যার মান এখানে দেওয়া আছে 5×10 4 এখন পরবর্তী নিয়মে আমরা সিম্পসনের এক তৃতীয়াংশ নিয়মের কথা বলছি সুতরাং আগে এই ট্র্যাপিজয়েডাল নিয়মে আমরা এই f কে ডিগ্রী 1 এর পলিনোমিয়াল দ্বারা প্রতিস্থাপিত করেছি এবং এখন আমরা এখানে ডিগ্রী 2 এর একটি পলিনোমিয়াল প্রতিস্থাপন করব সুতরাং এটিই একমাত্র পার্থক্য বাকি সমস্ত কিছুর ত্রুটি আবদ্ধ এবং আরও অনুরূপ গণনা করা যেতে পারে সুতরাং এই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে দ্বিতীয় অর্ডারের পলিনোমিয়াল প্রতিস্থাপন করছি তাই এমনকি সিম্পসনের এক তৃতীয়াংশ নিয়মের একক প্রয়োগেও আমাদের তিনটি বিন্দুর প্রয়োজন আমাদের x0 প্রয়োজন আমাদের প্রয়োজন x1 এবং আমাদের প্রয়োজন x2 সুতরাং ডিগ্রী 2 এর একটি পলিনোমিয়ালে ফিট করার জন্য কমপক্ষে তিনটি বিন্দু প্রয়োজন যা এই বিন্দুগুলির মধ্য দিয়ে যায় সুতরাং সেই ক্ষেত্রে এখন আমরা ডিগ্রী 2 এর এই পলিনোমিয়ালটি ব্যবহার করব এটি ডিগ্রী 2 এর একটি ল্যাগ্রঞ্জ পলিনোমিয়াল যা a x1 এবং b এই বিন্দুগুলির মধ্য দিয়ে যায় সুতরাং x0 থেকে x2 পর্যন্ত আমরা সমাকলন করছি এটি এই এক তৃতীয়াংশ নিয়মের একটি একক প্রয়োগ এবং এখন আমরা এটিকে সরলীকরণ করতে পারি বা আমরা এটিকে সমাকলন করতে পারি কারণ এটি x এর উপর সমাকলন করা হয়েছে এবং x এখানে একটি দ্বিঘাত আকারে দ্বিঘাত পদ হিসাবে ভগ্নাংশের লব অংশে বসানো হয়েছে সুতরাং আমরা হয় সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি বা যেভাবে এখানে করা হয় x x1 এর সাহায্যে সুতরাং এটি এখানে নেওয়া হয়েছে যা এই সমস্ত ধ্রুবক পদ শুধুমাত্র এই লবটি এখানে x x1 এবং এই x x1x1 x2 এখানেও আমরা x0x0 করেছি যাতে আমরা ঠিক এটি পেতে পারি সেখানে একটি পদ হিসাবে শব্দ সুতরাং আমরা পাচ্ছি x x1x x2 এবং তারপর ইন্টিগ্রেশন করা যেতে পারে তাহলে আমরা যদি এখন সমাকলন করি তাহলে আমরা কী পাব আমরা এই ধরনের পদগুলি পাব কিন্তু যদি আমরা এটিকে সরলীকরণ করি তাহলে আমরা h3fx04fx1fx2 পাব সুতরাং এই নিয়মটি কিভাবে বোঝা যাবে আমাদের h3 আছে একে এক তৃতীয়াংশ নিয়মও বলা হয় সুতরাং h3 শেষ বিন্দুতে প্রথম বিন্দুর মান এবং এখানে অভ্যন্তরীণ বিন্দু 4f তাই এই নিউটনের এক তৃতীয়াংশ নিয়ম বা তার যেকোনো একটি গুণিতক প্রয়োগ করতে এই তিনটি বিন্দু বা দুটি ব্যবধান x0 x1 এবং x2 থাকা উচিত আমরা এখন এর একাধিক অ্যাপ্লিকেশন দেখব সুতরাং হয় আমাদের 2টি ব্যবধান আছে বা আমাদের 4টি ব্যবধান রয়েছে অথবা আমাদের 6টি ব্যবধান রয়েছে আমরা নিউটনের এক তৃতীয়াংশ বা সিম্পসনের এক তৃতীয়াংশ নিয়ম প্রয়োগ করতে পারি সুতরাং একাধিক অ্যাপ্লিকেশনের প্রসঙ্গে আসা যাক তাই আবার ধারণাটি একই যে আমাদের a থেকে b পর্যন্ত পরিসীমা রয়েছে যা আমরা কয়েকটি সাব ইন্টারভ্যালে বিভক্ত করব যার অর্থ x0x1 তারপর x1x2 এবং অনুরূপভাবে আরও অনেক xi 1xi এবং শেষ বিন্দুতে আমাদের আছে xn যা b এর সমান এবং আমাদের b anh এর সমদূরত্ব বিন্দুগুলি রয়েছে সুতরাং এই I প্রদত্ত আছে যা এখন কয়েকটি অংশে বিভক্ত করা হয়েছে এখানে বিবেচনা করা হয়েছে যে প্রতিটি সাব ইন্টারভ্যালে আমাদের তিনটি করে বিন্দু থাকা উচিত যার অর্থ x0x2 তাই এখানে x1x3 বিন্দু রয়েছে আমাদের এখানেও x2x4 রয়েছে তাই আমাদের আছে x2 x3 x4 এখানেও আমাদের আছে xn 2xn তাই এটি হল x0x2fxdxx2x4fxdxxn 2xnfxdx সুতরাং এখানে প্রতিটি ইন্টিগ্রালে আমাদের তিনটি করে বিন্দু আছে তাই আমরা প্রতিটিতে নিউটনের বা সিম্পসনের এক তৃতীয়াংশ নিয়ম প্রয়োগ করতে পারি তার মানে প্রথম ক্ষেত্রে আমাদের আছে h3fx04fx1fx2 একইভাবে দ্বিতীয় ইন্টিগ্রালের জন্য আমাদের আছে h3fx24fx3fx4 একইভাবে অন্যান্য সকল ব্যবধানের জন্য এবং এখন আমরা যা বুঝতে পারব যে এখানে 4fx1fx3fx5 আছে তার মানে যোগফল এই 1 3 5 এবং অনুরূপ বিজোড় সংখ্যাগুলির উপর চলবে এবং তাই প্রথম পদটি f শেষটি হবে f এবং তারপর আমাদের এই 2j246n 2fxj আছে সুতরাং আমাদের আছে h3fx04i135n 1fxi2j246n 2fxjf ঠিক আছে যদি আমরা ত্রুটিটি গণনা করি তবে আমরা এখানে সমস্ত পদক্ষেপগুলি দেখাচ্ছি না তবে এই ক্ষেত্রে যা পাওয়া যাচ্ছে তা হল একক অ্যাপ্লিকেশনের ত্রুটির পদটিতে h590f4 থাকবে প্রদত্ত ব্যবধান এবং একাধিক অ্যাপ্লিকেশনের মধ্যে তাই আমাদের আছে b a180h4f4 সুতরাং আমরা নিজেই ত্রুটি থেকে দেখতে পাচ্ছি এখন আমাদের কাছে h4 পদগুলি আছে যেখানে এই ট্রাপিজয়েডাল নিয়মে আমাদের h2 পদগুলি আছে সুতরাং স্বাভাবিকভাবেই ছোট h এর জন্য এই ত্রুটিটি ছোট হবে এবং যা প্রত্যাশিত কারণ এখানে আমরা এখন উচ্চতর ডিগ্রির পলিনোমিয়াল নিয়ে আনুমানিক মান নির্ণয় করেছি আবার আমরা একই উদাহরণ নেব এবং n 2টি ব্যবধান এবং 4টি ব্যবধান গ্রহণ করে সিম্পসন নিয়ম প্রয়োগ করব এবং আমরা সঠিক সমাধানের সাথে তুলনা করব সুতরাং যদি আমরা n2 নিই তাহলে 2টি ব্যবধান এবং সেই ক্ষেত্রে আমরা h3f04f12f এই সূত্রটি প্রয়োগ করব এটি এই সিম্পসন নিয়মের একক প্রয়োগ সুতরাং এই গণনার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 02556 পাচ্ছি আবার যখন আমরা n 4 বিন্দু নেব তখন আমরা উত্তর হিসাবে 025542 পাব এবং ঠিক স্মরণ করুন এই ক্ষেত্রে সঠিক সমাধান ছিল 025541 সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন অনেক ভালো ফলাফল পাচ্ছি তারপরে ট্র্যাপিজয়েডাল নিয়মটি অনুসরণ করে এমনকি একক অ্যাপ্লিকেশন হিসাবেও আমরা সংখ্যার তিনটি অঙ্কের সাথে মিল করছি এবং যেহেতু আমরা n4 বিন্দু নিয়েছি তাই এখানে এটি আরও ভাল ফলাফল সুতরাং এই রেফারেন্সগুলি বক্তৃতাটি প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়েছে এবং শুধু এই উপসংহারে বলা যায় যে আমরা সংখ্যাসূচক সমাকলন নিয়ে আলোচনা করেছি মূলত ট্র্যাপিজয়েডাল নিয়ম যা বলে যে আমরা এই fকে a থেকে এই b পর্যন্ত সমাকলন করতে পারি যেখানে আমরা এই a কে x0 হিসাবে চিহ্নিত করি এবং তারপরে আমাদের কাছে x1 x2x3 এবং অনুরূপ সমদূরবর্তী বিন্দুগুলি রয়েছে এবং সূত্রটি এখানে দেওয়া হল যে h2fx02i1n 1ffxn ত্রুটি সম্পর্কেও আমরা আলোচনা করেছি যে ত্রুটিটি xn x012h2f দ্বারা প্রকাশ করা হয় যেখানে সিম্পসন নিয়মে আমাদের সামান্য ভিন্ন সূত্র আছে যেখানে আমাদের আছে x0xnfxdxh3fx04i135n 1fxi2j246n 2fxjf সুতরাং এখানে ত্রুটির মানটি ছিল উচ্চতর অর্ডারের তাই সেখানে এই h2 ছিল এবং এখানে আমাদের সিম্পসন নিয়মের জন্য h4 আছে ঠিক আছে এই বক্তৃতার জন্য এটুকুই সবকিছু এবং আমি আপনাদের মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ জানাই